আমরা লক্ষ্য ট্রি দিয়ে সমস্যা ভেঙে নিতে দেখছি এবং আমরা একটি অ্যালগরিদম দেখতে চাই যা এটি সমাধান করবে তাই অ্যালগরিদম এর কি করা উচিত এটিকে আরও সহজ সমস্যাগুলির মধ্যে ভেঙে দিন এবং আমরা এটি করতে থাকি যতক্ষণ না সমস্যাগুলি ভীষণভাবে ছোট বা প্রারম্ভিক না হয় বিশেষ করে কিছু সিস্টেমে আপনার প্রবেশাধিকার রয়েছে সুতরাং আমরা অবশ্যই তা ব্যবহার করব পুরো গাছটি অনুসন্ধান করা একটি জিনিস কিন্তু আমরা তা করতে চাই না আমরা হিউরিস্টিক ফাংশন ব্যবহার করব যা নোড n এর আনুমানিক খরচ সমাধান করে আমরা আমাদের অনুসন্ধানটিকে লক্ষ্যে পৌঁছতে হিউরিস্টিক ফাংশন ব্যবহার করব আসুন আমরা ধরি যে আমাদের কিছু সমস্যা আছে যা আমরা সমাধান করার চেষ্টা করছি আমরা হিউরিস্টিক মান গণনা করি এবং আমরা ধরি এটি 50 মূলত শুধুমাত্র শুরুর জন্য যখন আমরা সমস্যাটি সমাধান করা শুরু করি তখন আমাদের অনুমান হল যে এটির জন্য আমাদের 50 ইউনিট খরচ হবে এখানে উদাহরণের খাতিরে আমরা ধরে নিই যে প্রতিটি এজের সাথে একটি খরচ যুক্ত থাকে যা মূলত 10 আসুন ধরি যে আমি এটার থেকে এরকম কিছু পাই আমি এটা থেকে 2 টি এজ পাই তাদের মধ্যে একটি হল আপনি বলতে পারেন হাইপার এজ বা একটি এজ এবং অন্য একটি সাধারণ এজ সুতরাং এটি এই মত একটি ট্রি আসুন আমরা বলি এর সাথে যুক্ত খরচ হল 15 এবং এটি 20 এবং আমরা ধরি এটি মূলত 40 এখন এই উদাহরণে আমি একটি নোড থেকে অনুকরণ করে বিভিন্ন ধরনের এজ মিশ্রিত করেছি এবং আপনি যদি এটি সম্পর্কে চিন্তা করেন এটি আসলে এইরকম দেখতে হলেও সমস্যা সৃষ্টি করে না আমরা এটিকে উপরের দিক থেকে দুটি পছন্দ হিসাবে ভাবতে পারি এবং এই পছন্দগুলি ইতিমধ্যে মূলত দুটি অংশে বিভক্ত হয়ে গেছে আপনি সহজেই এটিকে একটি নোডে রূপান্তরিত করতে পারতেন যা বলে যে 50 এবং তারপরে কোনো নোড x এবং এটি 40 এবং এই x 15 এবং 20 মূল্যের 2 টি নোড পেয়েছে এই দুটির স্বভাব সমান এবং প্রয়োজনে আমরা সবসময় যে কোনো একটি সমস্যা রূপান্তর করতে পারি অবশ্যই আপনাকে এজের খরচ মাথায় রাখতে হবে সুতরাং আমাদের যে কোনোভাবে যত্ন নিতে হবে কিন্তু এখানে দৃষ্টান্তের উদ্দেশ্যে আমরা ধরে নেব প্রতিটি এজের মূল্য 10 সুতরাং আপনি যদি উৎপন্ন করে থাকেন যদি আমরা প্রসারিত করে থাকি আমরা একই শব্দটি ব্যবহার করব যে একটি নোড প্রসারিত এখানে এই নোড প্রসারিত জিনিস এবং আমরা এই তিনটি নোড পেয়েছি যার মধ্যে পরবর্তী নোড হিসেবে একটিকে বাছাই করা উচিত সুতরাং আমি তাদের A B এবং C বলি এটি হল স্টার্ট নোড S আমরা শুধুমাত্র অনুরূপ শব্দ ব্যবহার করব A B এবং C এর মধ্যে পরবর্তী কোনটিতে আমার প্রসারিত করা উচিত A এটা কেন সুতরাং যদি আমি এই বিকল্পটি গ্রহণ করি মূল সমস্যা সমাধানের খরচ তাহলে হবে সমাধান করার খরচ প্লাস এজ খরচ যা আমি এখানে এটিকে লিখতে পারি 50 এবং অন্য দিক থেকে এটি সমাধানের খরচ হল 15 যোগ 20 35 যোগ 20 যা 55 সুতরাং স্পষ্টতই এটি আরও ভাল তাই আমাকে অবশ্যই এই দিকটি বেছে নিতে হবে তারপর আসুন ধরি আমি এটি কিছু মান পেয়েছি এবং এটি n নোড এটি একটি নোড n তারপর আমি সমাধানের খরচ গণনা করতে পারি A সমাধানের খরচ বা A সমাধানের আনুমানিক খরচ সংশোধন করতে পারি সুতরাং 40 এর পরিবর্তে এটি এখানে 30 যোগ 250 হয়েছে এবং এটি 40 যোগ 260 প্লাস 20 হয়েছে 60 সুতরাং 20 যোগ 20 যোগ 10 যোগ 10 যে 60 এবং একইভাবে এটি 15 যোগ 15 যোগ প্রতিটি ঘন্টার জন্য 10 60 তাই আমাকে এখন এই খরচটি সংশোধন করতে হবে এটি 60 হয়ে যায় কারণ এটি 50 এবং এটি 60 50 প্লাস 10 60 সুতরাং এই মুহুর্তে আমার অ্যালগরিদম অন্য দিকে চিন্তা স্থানান্তরিত করেছে আপনি দেখতে পারেন এটি সম্পর্কে এটির একটি প্রথমটি সেরা প্রকৃতি আছে আমরা অনুসন্ধানটি গাইড করার জন্য একটি হিউরিস্টিক ফাংশন ব্যবহার করছি হিউরিস্টিক ফাংশন হল একটি নোড সমাধান করার খরচ অনুমান করা এটা ঠিক যে কারণ এটি গ্রাফের শেষ বা ট্রির শেষ তাই আমরা শুধু একটি নোডের মানের উপর ভিত্তি করে একটি সিদ্ধান্ত নিতে পারি না আমাদের সম্পূর্ণ সমাধানের খরচ দেখতে হবে এই নোডটি মূলত যার একটি অংশ এখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনি আগে যা করছেন তার সাথে এটি সামঞ্জস্যপূর্ণ আমরা বলেছিলাম যে উদাহরণস্বরূপ আপনি যখন ট্রাভেলিং সেলসম্যান সমস্যা এবং ব্রাঞ্চ এন্ড বাউন্ড অ্যালগরিদম দেখছেন আমরা বলছি অনুমানটি হল শুধুমাত্র একটি নয় মূলত যে এজগুলি আমরা পেয়েছি তার উপর ভিত্তি করে সম্পূর্ণ সফরের একটি অনুমান সুতরাং এখন আমার মনোযোগ এখানে স্থানান্তর করতে হবে এবং হতে পারে আমি এই দুটি নোডের একটি প্রসারিত করব চল আমরা ধরি আমি এটি প্রসারিত করি যুক্তির খাতিরে ধরি এটা এভাবে সমাধান করা যেতে পারে অথবা অন্য কোনো নোড দিয়ে সমাধান করা যেতে পারে যেটার খরচ আসুন আমরা 25 ধরি এটা হল 20 এটা হল 25 এটি একটি অদ্ভুত নোড সুতরাং এই খরচটি হল আমাকে এখন এই খরচটি সংশোধন করতে হবে 25 এ যার মানে আমাকে এই খরচটি 65 এ সংশোধন করতে হবে এবং তারপরে আবার আমার মনোযোগ অবশ্যই এই দিকে সরাতে হবে সুতরাং মূলত আমাদের যা করতে হবে তা হল এই প্রক্রিয়াটিকে প্রণয়ন করা এবং এই জিনিষটা সামান্য পরিষ্কার করা এবং এটিকে n অ্যালগরিদম হিসাবে রাখা সুতরাং এখন এই অ্যালগরিদম লিখব এই অ্যালগরিদমকে বলা হয় AO ষ্টার এবং এটি মূলত একটি সমস্যার জন্য একটি সর্বোত্তম সমাধান খুঁজে বের করে এই প্রক্রিয়াটি আমরা কখন বন্ধ করব আমরা ধরি দেখি কী হয়েছে এটি এখন 65 এ চলে গেছে সুতরাং আমরা এই 60 এর দিকে আমাদের মনোযোগ দেব এবং আমরা এখানে আসব যদি আমি লক্ষ্য করি যদি আমি বাছাই করি যদি আমি কেবল তাদের নাম ধরি আসুন D E F G এবং H ধরি আমার পরবর্তী কোন নোডে প্রসারিত করা উচিত সুতরাং আমাকে একটি লিফ বাছাই করতে হবে C একটি লিফ H একটি লিফ G F D E এইগুলো আমি ইতিমধ্যে প্রসারিত করেছি তাই D E F G H এবং C পরবর্তী কোন নোডটি আমার প্রসারিত করা উচিত হিউরিস্টিক মূল্যের দিকে তাকিয়ে শুধু এই সম্পর্কে চিন্তা করুন আমি কিছুক্ষণের মধ্যে এই প্রশ্নে ফিরে আসব আসুন এটি লিখুন সুতরাং A ষ্টার একটি গ্রাফ দেয় গ্রাফ G যা S থেকে শুরু করা হয়েছে যা মূলত একটি একক নোড S তারপর এটা বলে s এর h গণনা এবং আরম্ভ কর এখন অ্যালগরিদমের যেকোন পর্যায়ে আমার কাছে একটি গ্রাফ থাকবে যা মূলত এর মতো দেখাচ্ছে আমায় একটি লুপে কিছু সময়ের জন্য যেতে হবে আমাদের কাছে সলভ করা নোড এবং নোডের এই লোশন রয়েছে যা সম্পূর্ণরূপে সমাধান করা হয়নি উদাহরণ স্বরূপ ইন্টিগ্রেশন উদাহরণে এরকম কিছু ইন্টিগ্রেল DW হল সলভড নোড বা কেমিস্ট্রির উদাহরণে আমরা দেখেছি যে একবার আপনি যেই সমস্ত পরমাণুর সম্পূর্ণ গঠন জানবেন আমরা কথা বলছি যে এটি একটি সলভড নোড আমরা সলভড নামক একটি লেবেল যখন ব্যবহার করব যতদিন না অবশেষে আমরা বলতে চাই যে আমরা মূল সমস্যাটি সমাধান করেছি যা মূলত একটি রুট S এবং যখন আমরা সমাধান খুঁজে পাই আমরা মূলত তখন সল্ভড এই লেবেল সরাতে চাই সুতরাং এটি একটি ভাঙার প্রক্রিয়ার সমস্যা এবং একটি গৌণ প্রক্রিয়া হতে চলেছে যার মধ্যে কিছু লেবেল উপরের দিকে যাবে এবং একটি লেবেল হবে সল্ভড লেবেল একবার একটি সল্ভড লেবেল একটি রুট নোডে পৌঁছালে আমরা বলতে পারি আমরা রুট নোডটি সমাধান করেছি সুতরাং যতক্ষণ না S সমাধান করা হয় ততক্ষণ এটির কোনো লেবেল সমাধান নেই আপনি যদি উদাহরণ স্বরূপ rich ও night এর দিকে তাকান যে বইটি এই অ্যালগরিদমটি বর্ণনা করে যা আমি এখানে বর্ণনা করছি আমরা কিছু কল মূল্যের নিরর্থকতা ব্যবহার করি যা বলে যে মূলত আমরা এই মানের চেয়ে বেশি ব্যয়বহুল সমাধান চাই না সুতরাং আমরা একটি সমাধানের জন্য অন্বেষণ করতে যাচ্ছি বা একটি সমাধান খুঁজতে যাচ্ছি যার মান এই সংখ্যার চেয়ে কম যাকে বলা হয় নিরর্থকতা এটি শুধুমাত্র একটি অতিরিক্ত জিনিস যা আমরা ব্যবহার করছি নিম্নলিখিত কাজ করুন আমাদের প্রসারিত করার জন্য একটি নোড বাছাই করতে হবে অবশ্যই প্রাথমিক পর্যায়ে গ্রাফটি শুধুমাত্র একটি নোড কিন্তু এই পর্যায়ে গ্রাফটি বিবর্তিত হয়েছে সুতরাং আমাকে এই প্রশ্নটিতে ফিরে যেতে দিন আমি এই রুট নোড s প্রসারিত করে শুরু করেছি আমি তখন এই তিনটি নোড পেয়েছি কারণ এটি এই দুটির যোগফলের চেয়ে সস্তা ছিল আমি এটি পরবর্তীতে প্রসারিত করি আমি এই বিকল্প এবং এই বিকল্প পেয়েছিলাম সুতরাং আসুন তাদের DE বিকল্প এবং FG বিকল্প বলি DE বিকল্পের দাম 50 FG বিকল্পের দাম 60 এবং এই বিকল্পের জন্য আরও 10 যোগ করুন সুতরাং এটি 50 যোগ 10 হয়ে যায় 60 যা 55 এর চেয়ে খারাপ ছিল তাই আমি এই বিকল্পে এসেছি এখন এখানে আমি B এবং C এর মধ্যে নির্বাচন করি একটি 50 এই B প্রসারিত হয়েছে যাতে আমি এই 20 এবং 25 পেয়েছি যখন আমি এই মানগুলি ব্যাক আপ করি তখন আমি এখানে 25 পেয়েছি এবং এটি 65 হয়ে গেছে তাই আমাকে এখন আবার এইটির দিকে আমার মনোযোগ সরাতে হবে কারণ নিচে যেতে হলে সেই পাসের দাম আনুমানিক 65 এই বরাবর আমার 60 খরচ হতে পারে তাই আমাকে এখানে আসতেই হবে এই মুহুর্তে আমাকে অবশ্যই এই বিকল্পটি বেছে নিতে হবে কারণ এই আনুমানিক খরচ হল 50 এবং এটি এখানে আনুমানিক খরচ হল 60 তাই আমাকে অবশ্যই পরবর্তী সম্প্রসারণের জন্য এই দুটি নোডের মধ্যে একটি বেছে নিতে হবে আমি কেমন করে ঐটি করি গ্রাফে আমি প্রতিটি পছন্দের পয়েন্টে একটি মার্কার বজায় রেখেছি যা মূলত সেই পয়েন্টে বা গ্রাফের সেই পর্যায়ে সেরা পছন্দকে চিহ্নিত করে সুতরাং এই গ্রাফের জন্য এই পর্যায়ে আমার এখানে একটি মার্কার থাকবে এখানে আমার এখানে মার্কার থাকবে কারণ এখানে এটি একটি ভাল পছন্দ এখানে এটি একটি ভাল পছন্দ এবং এখানে আমার এখানে একটি মার্কার থাকবে সুতরাং এই অ্যালগরিদম একটি দুই পর্যায়ের প্রক্রিয়া হতে যাচ্ছে প্রথম পর্যায়ে আমি প্রসারিত করা নোডগুলি চিহ্নিত করব এবং এটি প্রতিবার রুট থেকে শুরু করে করব এই while লুপের প্রতিটি চক্রে আমরা রুট থেকে শুরু করব মার্কারগুলি অনুসরণ করব এবং একটি মার্কার আমাদেরকে একটি নোডের সেটে নিয়ে যাবে আমরা একটি সেট নোড বাছাই করব সুতরাং সামনের মুখটি নিম্নরূপ তারপরে নোডের একটি সেটে মার্কারগুলি অনুসরণ করুন আসুন তাদের N ধরি এবং তারপর N এর অন্তর্গত কিছু n বাছাই করুন সুতরাং আমরা একটি নোড বেছে নিয়েছি এই উদাহরণে আমাকে D বা E বাছাই করতে হবে আমি পরবর্তী কোনটি বেছে নেব তা কি কোন ব্যাপার নাকি আমার D বা নাকি আমার E বাছাই করা উচিত এই উদাহরণে অবশ্যই উভয় খরচই 15 তাই স্পষ্টতই বলার কোন উপায় নেই আমার কোনটি বেছে নেওয়া উচিত কিন্তু আমরা বলি অন্য কোনো উদাহরণের জন্য এই খরচ 90 এবং এই খরচ 20 ছিল আসুন আমরা ধরি যে D এর খরচ ছিল 20 এবং E এর খরচ ছিল 90 তারপর অবশ্যই তারা আলাদা দেখায় যদি আমি D বাছাই বা আমি E বাছাই করি তাহলে কি আলাদা ব্যাপার হবে আপনাকে অবশ্যই এটি একটি সমাধানে পৌঁছানোর দৃষ্টিকোণ থেকে এবং কিছুটা সঞ্চয় করার দৃষ্টিকোণ থেকে ভাবতে হবে যদি একটি OR গ্রাফে আপনি A ষ্টার এর মতো কিছু অনুসন্ধান করেন যদি আপনাকে দুটি নোডের মধ্যে একটি বেছে নিতে হয় এবং আপনি বেছে নেন এবং আপনি সেই নোডগুলির সমাধান করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমি বলতে চাচ্ছি যে যদি এটি আসলে সবচেয়ে সস্তা হয় একটি AO গ্রাফে AND OR গ্রাফ আপনি যদি এইরকম একটি AND পছন্দ করেন যদি আপনাকে পছন্দ করতে হয় যদি সমাধানটি এই নির্বাচনের সাথে থাকে তাহলে আপনাকে শেষ পর্যন্ত D সমাধান করতে হবে এবং আপনাকে Eও সমাধান করতে হবে তাহলে আপনাকে অবশ্যই তাদের উভয়কেই সমাধান করতে হবে সেই দৃষ্টিকোণ থেকে আপনি D বাছাই করুন বা আপনি E বাছাই করুন তা বিবেচ্য নয় কারণ যদি আপনাকে সমাধান করতে হয় যদি সমাধানটি থাকে যদি সাবট্রি টি এখানে কোথাও থাকে তাহলে আপনাকে উভয়ই সমাধান করতে হবে একটি দৃষ্টিকোণ থেকে কিন্তু অনুমান করা যায় এটির মান হল 20 এবং 90 তাদের একটিকে সমাধান করার চেষ্টা করার অন্য কোন কারণ আছে এখন আপনি এটিকে ভাবতে পারেন যদি আপনি একটি C এবং F ধরণের সূত্রের সমাধান করে থাকেন তারপর আপনি একটি উপসূত্র আছে কিনা তা অনুসন্ধান করছেন আসুন ধরি f1 এবং f2 আপনাকে উভয়ই সমাধান করার চেষ্টা করতে হবে যদি আপনাকে এই সূত্রটি সমাধান করতে হয় যার f1 এবং f2 আছে আপনাকে f1 সমাধান করতে হবে এবং আপনাকে f2 সমাধান করতে হবে এটি অগত্যা C এবং F নয় এটি কোনো সূত্র এবং অবশ্যই f 1 এবং f 2 নিজেই যৌগিক সূত্র যদি সেই সূত্রগুলোর আকার দেখে এমন কিছু বেছে নেওয়ার কি কোনো মানে হয় যা দেখতে কঠিন বা এমন কিছু যা মূলত সস্তা দেখায় সুতরাং এখানে এই একই সমস্যা এখানে D সস্তা দেখায় E ব্যয়বহুল দেখায় আনুমানিক খরচ কি এটা ধরি যদি আমার পছন্দকে প্রভাবিত করে যে আমাকে যেভাবেই হোক দুটোই সমাধান করতে হবে এটা কিভাবে সাহায্য করবে না না না আমি যা বলছি তা তুমি শুনছ না আপনি যদি D সমাধান করেন তবে আপনাকে Eও সমাধান করতে হবে কারণ এটি এখানে একটি OR নোড তাহলে আপনাকে E সমাধান করতে হবে না তাহলে কোনটির সমাধান দেওয়ার সম্ভাবনা নেই E আরও ব্যয়বহুল আমি মনে করি বা আপনি যদি মনে রাখেন এটা সত্য যে যা আমরা খুঁজছি তাতে সমাধানের খরচের উপর আমাদের কিছু সীমাবদ্ধতা আছে সুতরাং যদি আপনাকে যে কোনও উপায়ে দুটি জিনিস করতে হয় এবং আপনার সাফল্য উভয় জিনিস করার উপর নির্ভর করে যদি তাদের মধ্যে একটি কঠিন হয় তবে আপনার দেখা উচিত আপনি প্রথমে সেই কঠিন কাজটি করতে পারেন কিনা কারণ তারপরে আপনি পরে সহজ জিনিস সমাধানে সাহায্যের আশা করেন ধারণাটি হল যে আপনি যদি D এর জন্য সমাধান করেন এবং তারপরে আপনি যদি E এর জন্য সমাধান করেন তাহলে সমাধানের খরচ বেড়ে যাবে যেভাবেই হোক আমাদের মনোযোগ মূলত অন্য দিকে সরাতে হবে সুতরাং সেই অতিরিক্ত কাজটি নষ্ট হতে পারে যেখানে আপনি যদি আরও ব্যয়বহুল জিনিসটি প্রথমে সমাধান করার চেষ্টা করেন তবে আপনি তাড়াতাড়ি জানতে পারবেন এটি খুবই ব্যয়বহুল কি না সুতরাং এটাই একমাত্র ধারণা কিন্তু যদি আপনাকে উভয়ের জন্য সমাধান করতে হয় তবে আপনাকে উভয়ের জন্যই সমাধান করতে হবে আমরা শুধু অনুমান করব N থেকে কিছু নোড n বাছাই করুন n এর চাইল্ডদের তৈরি করুন যা C আমাদের কাছে মুভ জেন ফাংশনের মতো কিছু আছে যা পুরানো মুভ জেন ফাংশনের মতো নয় কিন্তু এমন কিছু যা সমস্যাগুলিকে আরো বিভিন্ন ছোট সমস্যার মধ্যে সংজ্ঞায়িত করে আপনাকে মূলত সেট দেয় যদি না থাকে যদি আমার এটি না থাকে যদি এই নোড n এর কোনো চাইল্ড না থাকে আমার সিস্টেম একটি চাইল্ড না দেয় যার মানে হল আমার সিস্টেম আমাকে বলছে না যে আমি এটিকে কোনোভাবে ভাঙতে পারি আমার কি করা উচিৎ আমরা এই নোড n বাছাই করি আমরা ধরি যে এটি আমার নোড n যেটি আমি উদাহরণের উদ্দেশ্যে বেছে নিয়েছি এখন আমি বলছি n এর চাইল্ডদের তৈরি করুন যার মানে এটির সমাধানগুলি প্রধানত আরও প্রসারিত হয়েছে যদি কোন চাইল্ড না থাকে যদি এটি প্রসারিত না করা যায় এটা কোন ধরনের একেবারে শেষ হলে তখন কি হবে আমার কি অনুসন্ধান করা উচিত যদি আমি এটি প্রসারিত করতে না পারি আমি কোন সমাধান খুঁজে পাই না আমার অনুসন্ধান কি করা উচিত আপনাদের একটু কথা বলতে হবে আমি শুনতে পাচ্ছি না এখানে ফিরে দেখার মানে কি আমি কি তাহলে E এর দিকে তাকাব না তারপর আমি যেকোনভাবে এই সম্পূর্ণ সমাধানটি পরিত্যাগ করব যার এটি একটি অংশ কারণ আমি যদি D সমাধান করতে না পারি তাহলে আমি সমাধানটি করতে পারি না যার অংশ হিসাবে D এবং E রয়েছে সুতরাং আমার পুরো জিনিসটি পরিত্যাগ করা উচিত আমি কেমন করে সেটা করি আমি সহজভাবে বলি যে n সমাধানের খরচ হল নিরর্থকতা কারণ আমার অ্যালগরিদম এমন কিছু খুঁজছে যা নিরর্থকতার চেয়ে কিছু কম যার মানে এটি মূলত এখন থেকে কখনই বিবেচনা করা হবে না সুতরাং n এর চাইল্ড C তৈরি করুন যদি না হয় তাহলে তুমি এটা করো তারপর আপনি লুপ বাদ দিন আমি এর দ্বারা কি বুঝি লুপ অপসারণ আমি AND OR গ্রাফের পরিপ্রেক্ষিতে কথা বলছি OR গ্রাফে অবশ্যই আমরা লুপ এর সোশ্যাল আছে যেটা লুপিং করছি আপনি ঠিক একই বৃত্তাকার পথে যেতে পারেন এখানে লুপিং মানে কি মনে রাখবেন যে AND OR এর সমস্যা হল সমস্যাটিকে সরল সমস্যায় পরিণত করা আপনি যদি মনে করেন উদাহরণস্বরূপ সিম্বলিক ইন্টিগ্রেশন যা আমরা দেখেছি আমরা কি লুপিং করতে পারি সেটা কিভাবে থাকতে পারে লুপিং বলতে কি বুঝ আমরা যখন সমস্যাটি ভাঙছি তখন কি আমরা লুপিং করতে পারি তুমি বলেছিলে আপনি মাথা নাড়লেন ছাত্র এটা ইন্টিগ্রেশন ঘটতে পারেযেমন যখন আমরা সেই সূত্রটি প্রয়োগ করব আমরা আবার একই অবিচ্ছেদ্য অংশ পাব সুতরাং এটা সম্ভব যে আপনি একটি রূপান্তর করতে পারেন আপনি sin এর মান 4 নিন খরচ 4 বাড়ে sin বৃদ্ধি পেয়ে 4 হয় বিভক্ত করার খরচ 4 বৃদ্ধি পায় এবং আপনি tan 4 বৃদ্ধি করতে পারেন এবং তারপর আপনি আরেকটি রূপান্তর প্রয়োগ করেন যা আমরা বলব আপনাকে একই জিনিসে ফিরিয়ে নিয়ে যাবে সুতরাং এটা সম্ভব লুপ করা সম্ভব কারণ রূপান্তর একমুখী নয় রূপান্তর অনেক ক্ষেত্রে দুইমুখী হতে পারে সুতরাং আপনি ওই অতিরিক্ত রূপান্তর এড়াতে চান অতএব আমরা মূলত লুপ দিয়ে এগোতে চাই তারপর অন্যথায় এই C এর অন্তর্গত প্রতিটি চাইল্ডের জন্য c যোগ করুন c এর জন্য h গণনা করুন এটি অ্যালগরিদমের একটি অগ্রবর্তী পর্যায় যে এই পরিস্থিতিতে আমি মার্কার অনুসরণ করব আমি নোডের একটি সেটে আসব n সুতরাং এই উদাহরণে n এই দুটি নোড D এবং E তারপর আমি বলি এই সেট থেকে কিছু নোড n বাছাই করুন আমি সেখান থেকে D বাছাই করেছি তারপর আমি বলি এই C এর চাইল্ড তৈরি করুন এই আমার সেট c এবং এই হল মান সুতরাং আসুন আমরা ধরি D সমাধানের জন্য আমার কাছে দুটি বিকল্প রয়েছে যুক্তির খাতিরে ধরুন তাদের প্রতিটি 10 এবং এটি 5 এবং 5 আমরা যুক্তির খাতিরে ধরলাম তাই আমি যা বলছি তা হল প্রতিটি চাইল্ডের জন্য c এই c সেটের চাইল্ডদের এই সেট c এতে প্রতিটি চাইল্ডের জন্য h মান গণনা করুন সুতরাং এটি মূলত সামনের দিক সম্পূর্ণ করে এখন পশ্চাৎ মুখে আমাকে মূলত নতুন খরচ দেখতে হবে এবং আমাকে পয়েন্টার মার্কারগুলিকে যখন আমি এগিয়ে যাচ্ছি পুনরায় সামঞ্জস্যপূর্ণ করতে হবে সুতরাং এটি দ্বিতীয় মুখ সামনের দিকে রুট থেকে লিফ এ যায় পশ্চাৎমুখী মুখ এই সেট c থেকে যায় লিফ এর সাবসেট থেকে রুটে যায় তাই আমি কি করতে চাই আমি চাই আমি এই হিউরিস্টিক মান 10 10 এবং 5 5 খুঁজে পাই এখন আমি প্রথমে মূলত n এর হিউরিস্টিক মান পরিবর্তন করতে চাই সুতরাং এটি 10 এবং 10 20 প্লাস আরও 20 এটি 40 হয়ে যায় এবং এটি 5 এবং 5 10 এবং প্লাস 20 এটি 30 হয়ে যায় আমাকে এখন বলতে হবে যে এই নোড D এর সংশোধিত মান 30 এবং এটির সেরা অংশটি অনুসরণ করুন যদি আপনি এই নোড D সমাধান করেন সুতরাং আমাকে এই মার্কারটি এখানে রাখতে হবে এবং আমাকে এটিকে 30 এ সংশোধন করতে হবে সুতরাং এটি নতুন মান এই দুটি জিনিস আমাকে করতে হবে ঠিক আছে এই ছিল আমার নোড n আমি এটা প্রসারিত করেছি আমি এই চাইল্ডদের পেয়েছি আমি হিউরিস্টিক মানগুলি মূল্যায়ন করেছি এবং এখন আমাকে এই মানটিকে বৃদ্ধি করতে হবে কি পর্যন্ত কোন পর্যায় পর্যন্ত এই বৃদ্ধি চলে এটাতে কোন পর্যন্ত যেতে হবে যতক্ষণ এই নোড পরিবর্তন হয় যদি এই নোডটি পরিবর্তিত হয় তাহলে আমাকে অবশ্যই এর মান তার পেরেন্টদের কাছে প্রচার করতে হবে সুতরাং আমাকে অন্য পরিস্থিতি বা এইটি নিতে দিন আমি ধরি যে আমার এটি একটি নোড আছে ধরা যাক এটি 10 5 বা ধরা যাক এটি 30 5 5 এবং এটি 5 এবং এটি 10 আমাদের এই নোড ধরুন n ছিল আমি শুধু এই ধারণা ব্যাখ্যা করতে চাই যদি এই আমার নোড n থাকে এবং এই দুটি চাইল্ড হয় আমি এই চাইল্ডদের মূল্যায়ন করব এবং এই n সমাধানের সেরা উপায় কি আমি পয়েন্টার দিয়ে চিহ্নিত করব এবং খরচ গণনা করব 5 যোগ 10 হিসাবে 15 এবং এটি 10 প্লাস 10 20 সুতরাং ওই টি সেরা নয় এইটা সেরা কারণ এটি 5 থেকে 15 তে পরিবর্তিত হয়েছে আমি এখানে এর প্যারেন্ট যোগ করব সুতরাং এটি 5 যোগ 5 হয়ে যাবে দুঃখিত 15 যোগ 5 20 যোগ 20 যা 40 এটি মূলত 40 ছিল কারণ এই 30 যোগ 10 40 ধরা যাক এটি শুরুতে ছিল 80 অন্যথায় আমি মোটেই সেখানে যেতে পারতাম না সুতরাং যদি এইটি 80 থাকতো এটি ছিল এটি এখন 90 এ এখন আমি এটি সংশোধন করার পরে আমাকে অবশ্যই এটির প্যারেন্টকে সংশোধন করতে হবে কারণ এটির প্যারেন্ট প্রভাবিত হচ্ছে এটি 20 থেকে 40 হয়েছে যেহেতু আমি এটি সংশোধন করছি আমাকে অবশ্যই উভয় প্যারেন্টকে সংশোধন করতে হবে আমি অবশ্যই করবো কারণ আমি জানি যে এর খরচ পরিবর্তিত হয়েছে এই খরচ এই হিসাবে এগিয়ে যাওয়া আবশ্যক এই পথ দিয়ে আসি বা এই পথ দিয়ে আসি এটা কোনো ব্যপার না আমার কাছে উভয় প্যারেন্ট সংশোধন করা আবশ্যক সুতরাং এগোনোর প্রক্রিয়াটি মূলত সমস্ত পারেন্টের কাছে যাওয়া আপনি যদি এটি বুঝে থাকেন তবে এটি লিখুন যেটা পরিবর্তিত হয়েছে সেটা M নোডের সেট এটাই শুধু মন্তব্য সুতরাং M আরম্ভ করুন আমি যে নোডটি প্রসারিত করেছি আমি এটিকে মূলত M সেটে রেখেছি মূলত M নোড হতে যাচ্ছে যার মান মূলত পরিবর্তন হয়েছে সুতরাং আমি এর আগে পরবর্তী পদক্ষেপটি করতে পারতাম কিন্তু এটা কোন ব্যাপার না আমাকে এখানে লিখতে দিন এটা বলে যে n এর সেরা খরচ গণনা কর কিছু বাছাই কর আমাদের এই নোডকে p বা এইরকম মত কিছু বলতে দিন বা শুধু কোন একটি সামঞ্জস্যপূর্ণ উপায়ে আমাকে n ব্যবহার করতে দিন কোনটা ভালো আমি জানি না আমাকে n ব্যবহার করতে দিন কারণ আমি কেবলমাত্র এই m এতে প্রাথমিকভাবে n রাখব তাই আমি শুধু একই নাম ব্যবহার করি কিন্তু অবশ্যই m বাড়ার সাথে সাথে এতে আরও উপাদান থাকতে পারে এটা কিভাবে বাড়বে কারণ পেরেন্টদের মূলত এই সেট m এতে যোগ করা হবে কিন্তু প্রাথমিকভাবে অবশ্যই শুধুমাত্র n এর ভিতরে m আছে এবং আমি শুধু ধরি একই নাম ব্যবহার করে বলছি যে n থেকে কিছু নোড m বেছে নিন n এর জন্য সেরা খরচ গণনা করুন আমি কিভাবে n এর জন্য সর্বোত্তম খরচ গণনা করব উদাহরণস্বরূপ যদি এটি n হয় তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই দিক থেকে খরচ হল 40 এবং এই দিক থেকে খরচ হল 30 সুতরাং n এর জন্য সর্বোত্তম খরচ হল মূলত 30 আমার চেক করা উচিত ছিল আপনি জানেন যাইহোক আপনি খরচ সংশোধন করতে যাচ্ছেন তা উন্নতি হোক বা না হোক সুতরাং n এর জন্য সর্বোত্তম খরচ গণনা করুন তার আগে আমাকে এখানে আরেকটি কাজ করতে হবে প্রতিটি চাইল্ডের জন্য c c এর h গণনা করুন আমার অবশ্যই আরেকটি ধাপ থাকে যা বলে যে যদি c প্রাথমিক হয় লেবেল c সমাধান করা হয় যদি চাইল্ডটি যা আমি এইমাত্র তৈরি করেছি তা প্রাথমিক বা তুচ্ছ বা যাই হোক না কেন আপনি এটিকে কল করতে চান এর নোড টার্মিনাল হয় সমাধান করা হয় তারপর এই নোড c এর জন্য একটি লেবেল রাখুন যে এটা সল্ভড উদাহরণস্বরূপ যদি এটি সমাধান করা হয় তাহলে আমি শুধু একটি লেবেল লাগাতে পারতাম যে সমাধান করা হয়েছে বলে যদি আমি জানতাম যে এটি সমাধান করা হয়েছে অন্যদের সবকটিকে এখনও প্রসারিত করা হতে পারে সুতরাং প্রতিটি চাইল্ডের জন্য আপনি h মান গণনা করুন এবং যদি এটি একটি সমাধানকৃত নোড বা প্রাথমিক নোড হয় আপনি সমাধান করা বা সল্ভড হিসাবে এটি লেবেল করুন তারপর n নোডটি আমরা এইমাত্র প্রসারিত করেছি এবং আমরা এটি m সেটে যোগ করেছি আমরা m থেকে কিছু নোড বাছাই করছি এই ক্ষেত্রে এটি শুধুমাত্র n দিয়ে শুরু করতে হবে n এর জন্য সর্বোত্তম খরচ গণনা করুন যা পরিবর্তিত হয়েছে যদি নীচের একটি সমাধান লেবেল করা হয় যে সমাধান করা হয়েছে লেবেল n সমাধান হয়েছে যেখানে আমার বলা উচিত নয় একটি সমাধান এটা হল সেরা সমাধান ধরুন যদি এর নিচের সেরা সমাধানটিকে সলভড লেবেল করা হয় তাহলে আপনি এটিকে সলভড লেবেল করুন আমি আবার এই উদাহরণটির অন্য দিক দেখি ধরি এই ছিল n এটি একটি ভাল নোড যদি এর সমাধান হয় আমি একটি সমাধান করা নোড বোঝাতে ডবল সার্কেল ব্যবহার করব যদি এটি সমাধান করা হয় আমাকে কি করতে হবে আমাকে 5 থেকে 15 পর্যন্ত n আপডেট করতে হবে এটাই নতুন খরচ এটাই n সমাধানের জন্য সর্বোত্তম খরচ প্রাথমিকভাবে আমি ভেবেছিলাম এটির খরচ হবে 5 কিন্তু আমি এটি প্রসারিত করার পরে আমি জানি যে হয় আমাকে 15 বা 20 এর একটি পছন্দ করতে হবে সর্বোত্তম খরচ হল 15 কিন্তু এটি লেবেল করা যে সল্ভড সুতরাং সল্ভড এই লেবেল করা আবশ্যক এখানে এটাই পদক্ষেপ যদি নীচের সেরা সমাধানটি সমাধানের লেবেল করা হয় তাহলে সেই নোডটিকে লেবেল করুন সল্ভড যদি আমাকে এই নোড সল্ভড লেবেল করতে হয় তাহলে ভাল সমাধান যা এই দিকে তাদের উভয়কে সল্ভড লেবেল করা আবশ্যক যদি তাদের উভয়ই সলভড লেবেল করা হয় তাহলে আমি এখানে সলভড লেবেলটিকে ঠেলা দিতে পারি এই পদ্ধতিতে সমাধান করা লেবেলটি ছড়িয়ে পড়বে এবং আমি এটি করে যেতে চাই যতক্ষণ না সমাধানটি রুট নোডে পৌঁছায় এটি পশ্চাৎপদ পর্বের জন্য প্রক্রিয়া সুতরাং এই হল সেরা সমাধান যাতে নীচের n সমাধান করা হয় তারপর আপনি সমাধান হিসাবে লেবেল রাখুন সুতরাং আমরা দুটি জিনিস করেছি সেরাটি গণনা করেছি এবং সম্ভবত এটি সল্ভড লেবেল করেছি যদি এই জিনিসগুলির কোনটি ঘটে থাকে আমরা বলব যে নোড n পরিবর্তিত হয়েছে যার মানে এটি 15 ছিল এই ক্ষেত্রে এটি 30 এ পরিবর্তিত হয়েছে এই উদাহরণে এটি 5 থেকে 15 তে পরিবর্তিত হয়েছে এবং এছাড়াও এটি মূলত একটি সল্ভড লেবেল পেয়েছে সুতরাং হয় হিউরিস্টিক মানের পরিবর্তন বা সমাধানকৃত লেবেল প্রয়োগের অর্থ হল নোডটি পরিবর্তিত হয়েছে যদি একটি নোড পরিবর্তিত হয় আমি এটি একটি প্রযুক্তিগত শব্দ হিসাবে ব্যবহার করছি যা এটি করার জন্য আপনাকে একটি পরীক্ষা করতে হবে যদি n পরিবর্তিত হয় তাহলে n এর সমস্ত প্যারেন্ট কে m তে যোগ করুন সুতরাং সমস্ত প্যারেন্ট যা আমি এখানে ব্যাখ্যা করার চেষ্টা করছিলাম যদি এটি পরিবর্তিত হয় তাহলে এটি পরিবর্তন হবে যদি এটি পরিবর্তন করা হয় তবে আপনি যে দিক থেকে এসেছেন শুধুমাত্র সেখান থেকে খরচের পরিবর্তন জানালেই হবে না কিন্তু এছাড়াও অন্য কোনো পেরেন্টদের জন্য এটি সাহায্য করতে পারে কারণ ভবিষ্যতের তারিখে সেইটি মূলত পেরেন্ট হয়ে উঠতে পারে তাই অবশ্যই যখন m শুধু সমান নয় আমি অবশ্যই এটি লুপে রাখব আমার এই পুরো লুপ আছে কিছু নোড ফর্ম m পছন্দ করুন এর সংশোধিত মান গণনা করুন যা সমস্ত সাব সলিউশনের তুলনায় সেরা মান যদি এটি নীচের সেরা সমাধান হয় লেবেল করা হয় সমাধান হয়ে গেছে নোডটিতে লেবেল করুন যে সল্ভড যদি নোডটি পরিবর্তন করা হয় তাহলে এর প্যারেন্ট m তে যোগ করুন প্রাথমিকভাবে আমি শুধুমাত্র এই নোড n যোগ করব m এতে কারণ এটি পরিবর্তিত হয়েছে আমি এই পেরেন্টের সাথে যোগ করব এবং কারণ এটি পরিবর্তিত হয়েছে আমি এই পেরেন্ট যোগ করব এইভাবে সংশোধিত মানটি প্রচারিত হবে এই উদাহরণে যদি এটি পরিবর্তিত হয় আমি একটি নতুন লেবেল সমাধান করব সুতরাং আমি এটিকে m তে যোগ করব কিন্তু এটিকে সমাধান করা বা সল্ভড লেবেল করা যাবে না কারণ আপনি জানেন সেই শাখাটি এখনও অমীমাংসিত সুতরাং আমি এই সমাধান লেবেল করব না কিন্তু আমি এর মান পরিবর্তন করব কারণ এখন এটি প্রথমে ছিল 20 এবং এটি 15 প্লাস 5 হয়ে গেছে 20 প্লাস 20 40 সুতরাং 20 থেকে এটি 40 হয়েছে সুতরাং এটি পরিবর্তন করা হয়েছে সুতরাং সমাধান করার জন্য আমাকে অবশ্যই এর পেরেন্টদের উভয়কেই যুক্ত করতে হবে তারা m এ পরিবর্তিত হবে দুঃখিত তারা পরিবর্তিত হবে এবং আমি m এর সাথে রুট যোগ করব আমি m পরিবর্তন করার পরে আমি m এ কিছুই যোগ করব না এবং অবশেষে এই সমস্ত m গুলি সংশোধিত হবে এই সমস্ত লুপগুলি শেষ হয়ে যাবে যার অর্থ পশ্চাৎপদ পর্বটি শেষ হয়ে যাবে সুতরাং অ্যালগরিদম দুটি পর্যায়ে কাজ করে অগ্রবর্তী পর্যায়ে আপনি মার্কার অনুসরণ করে এগিয়ে যান আমি এখানে একটি ধাপ মিস করেছি এখানে কোথাও আমার অবশ্যই এই জিনিসটিকে সর্বোত্তম আংশিক সমাধান হিসাবে চিহ্নিত করা উচিত বা আমার বলা উচিত হাইপার এজ কারণ এর প্রতিটি দুটি হাইপার এজ শুধু সেরাগুলো চিহ্নিত করুন সুতরাং যখনই আপনি এই m এ নোড m নোডের দিকে তাকাচ্ছেন আপনাকে অবশ্যই এর মান পুনরায় গণনা করতে হবে যা এর চাইল্ডদের কাছ থেকে পাবে আপনাকে সেরা পথ চিহ্নিত করতে হবে কারণ পরের বার আপনি এগিয়ে যাচ্ছেন আপনাকে অবশ্যই জানতে হবে কোন দিকে যেতে হবে এবং আপনাকে অবশ্যই এই সমাধান করা লেবেলটিকে অবশ্যই যদি সম্ভব হয় অবশ্যই ফিরে যেতে হবে এটা সম্ভব যদি সব আংশিক সমাধান যদি এই সম্পূর্ণ হাইপার এজটিতে নোড থাকে যা মূলত লেবেল সমাধান করেছে শুধু পুনরাবৃত্তি করার জন্য বলছি যদি এটিকে সমাধান করা লেবেল করা হয় এবং এটিকে সমাধান করা লেবেল করা হয় তাহলে এটি সমাধান করা হবে যদি এটিকে সলভড লেবেল করা হয় এবং এটিকে সলভড লেবেল করা হয় তাহলে এটি সল্ভড লেবেল পাবে যে মুহুর্তে এটি লেবেল করা হয় তা সমাধান করা হয় এবং যদি এটি সবচেয়ে ভাল হয় যদি তীরটি এখনও এই দিকে নির্দেশ করে সেটি সমাধানের লেবেল দেওয়া হবে এবং তারপরে আপনি থামবেন এই উদাহরণে এটি সমাধানের লেবেল পেয়েছে এটি সমাধানের লেবেলযুক্ত হবে তবে এইটি সমাধানের লেবেলযুক্ত হবে না যদি না এতে সমাধানের লেবেল দেওয়া হয় এবং এটিই ভাল পছন্দ সুতরাং আমার অবশ্যই এখানে একটি মার্কার এবং এখানে একটি মার্কার থাকতে হবে একবার এটি স্খলিত হয়ে গেলে যদি এটিকে সল্ভড লেবেলযুক্ত করতে হয় এবং মার্কারটি এখনও এখানে থাকে তাহলে আমি এটি মূলত সল্ভড তাই লেবেল করতে পারি সুতরাং অগ্রবর্তী পর্বে আপনি মার্কারগুলি অনুসরণ করুন কিছু অমীমাংসিত নোডের সেট দিয়ে শেষ করুন যাকে আমরা এই n বলেছি আপনি n থেকে কিছু নোড বাছাই করতে পারেন যেগুলো সবচেয়ে ব্যয়বহুল যেমন আমরা একটু আগে আলোচনা করেছি সুতরাং এটি সত্যিই এত গুরুত্বপূর্ণ নয় আমরা n থেকে কিছু নোড বাছাই করি এর চাইল্ড তৈরি করি যদি না করা হয় আমরা এটিকে অসারতা বলি আমরা এটির খরচ অসারতা বরাদ্দ করি তারপরে আমরা লুপগুলি সরিয়ে ফেলি এবং প্রতিটি চাইল্ডের জন্য আমরা h মানগুলি গণনা করি এটি n র উপর নির্ভর করে যেগুলি এখানে নোডগুলির এই সেট বা এখানে নোডগুলির এই সেট হতে পারে সেখানে অগ্রবর্তী পর্বটি শেষ হয় তারপর আপনি এই নোড n যোগ করুন যে আপনি এই সেট m প্রসারিত করেছেন m কে এই সেট n এ শুরু করুন তারপর এক এক করে আপনি বাছাই করুন সুতরাং এটি সঠিক নয় এই যোগফল সঠিক নয় আমার সর্বনিম্ন বাছাই করা উচিত সুতরাং আপনাকে এটি সঠিক করতে হবে এইটা দেখানোর জন্য আপনি উদাহরণ তৈরি করতে পারেন যদি m কিছু সংখ্যক নোড হয় তাহলে গ্রাফের দিক থেকে সবচেয়ে কম এমন একটি বেছে নিন সর্বনিম্ন নোড পছন্দ করুন তার নীচে এর সেরা খরচ গণনা করুন যদি সর্বোত্তম খরচ সল্ভড নোডের লেবেল করা হয় তারপরে এই নোডগুলিকে সমাধান করা লেবেল করুন এবং যদি এটিকে সলভড লেবেল না করা হয় বা যদি এর খরচ পরিবর্তিত হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই তার পেরেন্টকে m তে যোগ করতে হবে এই লুপ এখানে এই পুরো লুপ এখানে যতক্ষণ না m খালি হয় ততক্ষন এই শর্তে কাজ করে আপনি কিছু নোড বাছাই করুন এবং মূলত এই প্রক্রিয়াটি করতে থাকুন এই প্রক্রিয়াটি মূলত লিফ থেকে মানগুলি রুট নোডের দিকে ব্যাক আপ করে একবার এটি শেষ হলে অ্যালগরিদমটি ফরোয়ার্ড নোডে ফিরে যাবে আবার চিহ্নিত পথ অনুসরণ করুন আবার কিছু নোড প্রসারিত করুন তারপরে এটি ব্যাকওয়ার্ড পর্যায়ে যাবে সেখান থেকে মানগুলি ব্যাক আপ করবে যতক্ষণ না দুটি জিনিসের মধ্যে একটি ঘটবে এই অগ্রগতি এবং পিছনোর পর্যায়গুলি ঘটতে থাকবে যে হয় সলভ করা মানটি রুটে পাঠিয়ে দেওয়া হয় অথবা মূল্যের অসারতা রুটে পাঠিয়ে দেওয়া হয় সুতরাং সে ক্ষেত্রে হয় এটি আপনাকে একটি সমাধান দেবে সমাধান একটি সাব গ্রাফ বা একটি সাব ট্রি হবে অথবা এটি বলবে যে আমরা এই খরচের সমাধান খুঁজে পাচ্ছি না সুতরাং আর মাত্র একটি পয়েন্ট বাকি আছে এই অ্যালগরিদমটিকে AO ষ্টার বলার জন্য এটির ষ্টার পাওয়ার জন্য আমাদের হিউরিস্টিক ফাংশনের একটি শর্ত প্রয়োজন আপনি কি শর্তটি অনুমান করতে পারেন সুতরাং আমাকে দুঃখিত বলছেন ছাত্র এর মানে কী এটি সর্বোত্তম খরচ সমাধান এবং অ্যালগরিদম সর্বোত্তম খরচ সমাধান এবং এখানে কি খুঁজে বের করার জন্য এটা ডিজাইন করা হয়েছে এখানে বলা হচ্ছে যতক্ষণ হিউরিস্টিক ফাংশন সর্বোত্তম খরচ অনুমান করছে তারপর এটি হতে যাচ্ছে যে আপনি একটি সর্বোত্তম সমাধান দিতে পারছেন সুতরাং একটি অনুশীলন হিসাবে আমি আপনাকে এইরকম একটি ছোট সমস্যা তৈরি করতে বলব যাতে কিছু লিফ নোড সলভড নোড ইত্যাদি থাকে আপনি মূলত কম অনুমান বা অতিরিক্ত অনুমান করার জন্য এজ কস্ট হেরফের করতে পারেন এবং প্রথমে একটি অতিরিক্ত অনুমানের ফাংশন নিয়ে কাজ করতে পারেন এবং আপনি দেখতে পাবেন যে এটি আপনাকে কিছু সমাধান দেয় যা সর্বদা সর্বোত্তম সমাধান নাও হতে পারে তারপর একটি কম অনুমানের ফাংশন দিয়ে চেষ্টা করে দেখুন এবং আপনি যা করতে পারেন এবং অতীতের পরীক্ষার প্রশ্নপত্রগুলি দেখতে পারেন আপনি সেখানে এরকম একটি সমস্যা দেখতে পাবেন যেখানে একটি AND OR গ্রাফ দেওয়া হয়েছে এবং আপনাকে এটির সমাধান খুঁজতে বলা হয়েছে সুতরাং বাড়িতে এটি চেষ্টা করে দেখুন পরবর্তী ক্লাসে আমরা এখান থেকে ভিন্নমুখে যাবো আমরা প্রাথমিকভাবে গেমগুলিতে চলে যাব কারণ আমি অক্টোবরের শুরুতে গেম অ্যাসাইনমেন্ট দিতে চাই যাতে মূলত আপনি অক্টোবরের শেষের দিকে এটি শেষ করতে পারেন তারপর আমরা এক্সপার্ট সিস্টেম টুল বেসড সিস্টেমের এই ধারণায় ফিরে আসব আমি উল্লেখ করেছি যে R1 কে একটি এক্সপার্ট সিস্টেম বা সম্ভাব্য কিছু বলা হয় তাদের কিভাবে প্রয়োগ করা হয় এবং একটি নিয়ম ভিত্তিক সিস্টেম কি এবং এটি কিভাবে কাজ করে সুতরাং আমরা গেম শেষ করে তারপরে ফিরে আসব সুতরাং আমরা এখানে থামব